ক্যাপাসিটর্স এন্ড ইন্ডাক্টর্স অবিরত তাই পরেরটিতে ফিরে আসছি আমি আশা করি আমরা জিনিসগুলি সঠিকভাবে বুঝতে পারছি এবং এই সমস্ত পয়েন্টগুলি নিয়ে ভাবছি আমি আপনার জন্য অনেক সমস্যার সমাধান করছি এটি আপনাকে এই সমস্ত জিনিসগুলি বুঝতে অনেক সাহায্য করবে এবং পরেরটি এটি দ্বারা প্রদত্ত একটি ভোল্টেজ পালস নেবে সুতরাং এটি দেওয়া হয় যে vt 0 মানে পালস হিস্ট্রি এবং vt 2 t যেটি 0 থেকে 2 সেকেন্ডের মধ্যে সময়ের সাথে লিনিয়ার রিলেশনশিপ এবং আরেকটি জিনিস দেওয়া হয় যে vt 4 e পাওয়ার t 2 t যখন 2 এর চেয়ে বেশি এটি t থেকে 2 কম এবং অন্যান্য ক্ষেত্রে 2 এর বেশি হতে পারে সুতরাং এইভাবে এখানে 10 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর জুড়ে প্রয়োগ করা হয়েছে আমি বলতে চাছি এই সময়কালের জন্য 10 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরে এই ধরনের ভোল্টেজ প্রয়োগ করা হয়েছে ক্যাপাসিটরের মাধ্যমে ভোল্টেজ এবং কারেন্ট স্কেচ করতে হবে তার মানে ক্যাপাসিটরের মধ্য দিয়ে কারেন্ট যাওয়ার সাথে সাথে ক্যাপাসিটর জুড়ে ভোল্টেজকে স্কেচ করতে হবে এখন এই ভোল্টেজটি দেওয়া হয়েছে সুতরাং এই ভোল্টেজটি সহজেই 0 থেকে ইনফিনিটি পর্যন্ত স্কেচ করা যেতে পারে কারণ t হল 2 এর চেয়ে বেশি তার মানে 2 এখানে t0 এর মধ্যে 2 0 2 থেকে 2 এবং তারপর এই এক্সপোনেনশিয়াল জিনিসটি 0 থেকে 2 তারপর 2 থেকে ইনফিনিটি এর জন্য বের হবে অর্থাৎ 10 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরের C ভ্যালু দেওয়া হয়েছে 10 মাইক্রোফ্যারাড এখন i C dvdt তাই 0 এর কম t এর জন্য সুতরাং i 0 এখন পরেরটি হল 0 এবং 2 এর মধ্যে যে C হল 10 10 থেকে পাওয়ার 6 মাইক্রোফ্যারাড দেওয়া হয়েছে এবং এটি vt যে vt 2 t তার মানে dt 2 বাই dvt এবং 2 এখানে যে C dvdt এটি 2 তাই তার মানে এবং C আসলে 10 মাইক্রোফ্যারাড তাই 10 10 পাওয়ার 6 ফ্যারাড যদি গুন করা হয় তাহলে এটি হবে 20 মাইক্রো এবং একইভাবে dvdt এইটির ডেরিভেটিভ মাত্র 1 মিনিট সময় নেয় যে এই vt দেওয়া হয় এই এক্সপ্রেশনটিকে 4e দেওয়া হয় পাওয়ার t এটির ডেরিভেটিভ নেয় সুতরাং এটির ডেরিভেটিভ নিলে এটি হবে 4 e থেকে পাওয়ার t 2 এবং C 10 10 পাওয়ার 6 এবং 40 পাওয়ার t 2 মাইক্রোঅ্যাম্পিয়ার t এর জন্য 2 এর বেশি সুতরাং এইভাবে গণনা করে সব দেওয়া হয়েছে এখন প্রশ্ন হল যে ভোল্টেজ প্লটটি আপনার v 2 t এর মধ্যে মাত্র সুতরাং আপনি যদি এই vtআসলে এটা 2 হবে সুতরাং এটি vt এবং একইভাবে i এর জন্য এবং t এর জন্য 0 এর কম হলে তা 0 হয় অন্যথায় 0 থেকে 2 এর মধ্যে এটি 20 মাইক্রো অ্যাম্পিয়ারের মধ্যে এবং যদি এটি t এর থেকে বড় হয় তবে এটি 2 এর চেয়ে বেশি হবে সুতরাং এটি 40 এর পাওয়ার t 2 এখন যখন t 2 ধরুন যখন t 2 সেকেন্ড তখন এটি it 2 এটি হবে 40 কারণ e এর পাওয়ার 0 হয়ে যাবে 2 রাখলে তা হবে t 2 এ 40 মাইক্রোঅ্যাম্পিয়ার তার মানে প্রথমে আপনি যদি দেখেন যে 20 মাইক্রোঅ্যাম্পিয়ার এটি মূলত কনস্ট্যান্ট সুতরাং এটি 0 থেকে 2 যা আপনার 20 মাইক্রোঅ্যাম্পিয়ার এখন প্লট শেষ হয়নি এই হল আপনার 10 20 তারপর 30 তারপর এটি কোথাও হবে 40 এবং এটি L থেকে শুরু 40 কোথাও এই যে সেই কারেন্ট সুতরাং এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশন বের করা হয়েছে এই ইকুয়েশন থেকে এই প্লট সুতরাং আমি আশা করি আপনারা এটি বুঝতে পেরেছেন পরবর্তী একটি সিরিজ এবং প্যারালাল ক্যাপাসিটর সুতরাং চিত্র 11 দেখায় n সংখ্যক ক্যাপাসিটর সিরিজে সংযুক্ত রয়েছে ধরুন এই চিত্রটিতে n সংখ্যক ক্যাপাসিটর রয়েছে এবং প্রতিটি ক্যাপাসিটর জুড়ে যদি ভোল্টেজ v1 v2 v3 থেকে vn পর্যন্ত এবং কিছু kth ক্যাপাসিটরের মধ্যে থাকে যা সেখানে রয়েছে আমি বলতে চাইছি আপনি যদি এইভাবে v1 v2 তৈরি করেন কোথাও কোথাও kth ক্যাপাসিটরও আছে এবং ভোল্টেজ বিয়ারিং vk সুতরাং কোথাও kth ক্যাপাসিটর আছে সুতরাং এই সমস্ত ক্যাপাসিটারগুলি সিরিজে রয়েছে এবং মোট ভোল্টেজ আছে v সুতরাং সেই একটি জিনিস থেকে আমি আপনার জন্য লিখে রাখি এই একটি জিনিস হল আপনার v v1 v2 vk এই ভোল্টেজ vt হল সাপ্লাই ভোল্টেজ v তাই এখন যদি আমি এটি করতে চাই যে এই সবই সমান সার্কিট তাই এই ক্যাপাসিটরে যে ভোল্টেজ প্রয়োগ করা হয় তা বলুন Ceq এবং এই সমস্ত ভোল্টেজ হল v সুতরাং প্রাকৃতিকভাবে কেবল কারেন্ট প্রবাহিত হয় এবং এটি জুড়ে ভোল্টেজও v হবে এবং এই ক্যাপাসিটরটি Ceq ইকুইভ্যালেন্ট সার্কিট সুতরাং এটি সিরিজ ক্যাপাসিটরের সিরিজ কানেক্টর ইকুইভ্যালেন্ট সার্কিট এই ইকুইভ্যালেন্ট সার্কিট এবং এটি Ceq সুতরাং v it v1 v2 এবং vn পর্যন্ত এখন kth ক্যাপাসিটরের জন্য v 1c t0 থেকে t ভোল্টেজ জানার জন্য এই dt সুতরাং এটির পরিবর্তে kth ক্যাপাসিটর vk লিখুন এবং kth ক্যাপাসিটরের মান হল Ck 1Ck টাইমস হল t0 থেকে t dt vk t0 এই ক্যাপাসিটর জুড়ে ভোল্টেজ ছিল 0 তাই vk infinity ছিল 0 শুধুমাত্র vk t0 এখানে রাখা হয়েছে সুতরাং এটি ইকুয়েশন 13 সুতরাং এটি vk এর জন্য তার মানে v1 1C1 t0 থেকে t i dt v1 t0 একইভাবে v2 1C2 তারপর t0 t it0 থেকে t it dt তাই আমি লিখতে পারি v 1C1 t0 থেকে t it dt v1 t0 এটি ক্যাপাসিটর 1 এর জন্য একইভাবে ক্যাপাসিটর 2 এর জন্য এটি 1C2 t0 থেকে 1C2 t0 সুতরাং একইভাবে n ক্যাপাসিটরের জন্য n 1CN t0 t it dt t n t0 পর্যন্ত এখন পরবর্তী একটি টার্ম লিখতে পারি t0 to it dt এর সাথে dt সংগ্রহ করে তাই 1C1 1C2 1CN t0 থেকে it dt v1 t0 v2 t0 পর্যন্ত vn t0 আপনি লিখতে পারেন 1Ceq তার মানে Ceq equivalent t0 থেকে t it dt vt0 এটি হল ইকুয়েশন 14 এখন vt0 v1 t0 v2 t0 vn t0 যাই হোক না কেন সার্কিট এই রকম এই সার্কিটটি t t0 এ সব প্রারম্ভিক এবং তার মানে vt0 এখানে v1 t0 v2 t0 হবে সুতরাং যদি এই ইকুয়েশনটি 14 নম্বর ইকুয়েশন এর সাথে তুলনা করুন তার মানে 1Ceq 1C1 1C2 থেকে 1CN পর্যন্ত এটি প্যারালাল ভাবে এই রেজিস্টেন্স এর মতো কিছু কিন্তু এটি যখন ক্যাপাসিটর সিরিজ এ পরিণত হবে ইকুইভ্যালেন্ট রেজিস্টেন্স তখন প্যারালাল রেজিস্টর খুঁজে বের করার চেষ্টা করবে ক্যাপাসিটরের সিরিজ কানেকশন হল ঠিক আপনার অপোজিট প্যারালাল রেজিস্টর যা এখানে গাণিতিকভাবে প্রাপ্ত হয় সুতরাং এটি সিরিজ ক্যাপাসিটরের জন্য ইকুইভ্যালেন্ট সার্কিট দেয় মনে রাখবেন যে সিরিজের ক্যাপাসিটরগুলি প্যারালাল রেজিস্টেন্স একই পদ্ধতিতে একত্রিত হয় ক্যাপাসিটরের প্যারালাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স একইভাবে ফিরে আসতে পারে যখন তারা সিরিজে থাকে তার মানে এখানে ক্যাপাসিটর আছে C1 C2 C3 তারপর CN এবং এই ক্যাপাসিটর হল Cequivalent অতএব যখন 1Ceq ক্যাপাসিটারগুলি সিরিজে থাকে তখন এটি 1C1 1C2 1C3 1CN আমি বলতে চাইছি যে এটি একইভাবে গণনা করা হয় যেভাবে রেজিস্টারগুলো প্যারালাল ভাবে গণনা করা হয় সুতরাং ক্যাপাসিটারগুলিকেও একইভাবে গণনা করতে হয় যখন তারা সিরিজে থাকে সুতরাং এই ক্যাপাসিটরটি আপনার Ceq এবং এটি 1Ceq সুতরাং সেখান থেকে আমি জানতে পারি যে আমি C1 C2 C3 জানি কিনা এবং সবাই Ceq গণনা করতে পারে এখন যদি ক্যাপাসিটরগুলি প্যারালাল ভাবে সংযুক্ত থাকে তবে এটি সিরিজে রেজিস্টর গণনা করার সময় একই পদ্ধতির মতো হবে এই ক্ষেত্রে কারেন্ট সোর্স নেওয়া হয় শুধুমাত্র বিশ্লেষণের জন্য এবং CN ক্যাপাসিটর পর্যন্ত C1 C2 প্যারালাল হবে এবং ভোল্টেজ v হবে সুতরাং সেগুলি সবই প্যারালাল সুতরাং C1 C2 C3 ভোল্ট এই ভোল্টেজটি দেওয়া হয়েছে কারণ সবগুলি প্যারালাল তার মানে ভোল্টেজ একই থাকে এবং এটি Ceq ইকুইভ্যালেন্ট প্যারালাল কানেকশন সুতরাং যদি আমি গণিতের জন্য যাই যদি i এই কারেন্ট হয় তবে i i1 i2 থেকে iNপর্যন্ত হবে সুতরাং এই কারেন্ট i i1 i2 i3 থেকে iN পর্যন্ত এবংi1 C1 dvdt কারণ C2 প্যারালাল ভোল্টেজ ডাউন সুতরাং ভোল্টেজ v একই হবে কারণ সমস্ত ক্যাপাসিটর C1 dvdt C2 dvdt থেকে CN dvdt পর্যন্ত দেওয়া আছে আমি CN dvdt বা i Ceq dvdt পর্যন্ত C1 C2 লিখতে পারি এর মানে Ceq C1 C2 থেকে CN পর্যন্ত তার মানে যখন রেসিস্টর সিরিজে থাকে তখন r 1 r 2 থেকে r n পর্যন্ত যোগ করলে ক্যাপাসিটরগুলো প্যারালাল এ থাকবে সেই সময়ে তাদের সামারি বের করা হয় সুতরাং নোট করুন যে প্যারালাল ভাবে ক্যাপাসিটরগুলি সিরিজের রেজিস্টর এর মতো একই পদ্ধতিতে একত্রিত হয় সুতরাং এটি একটি ইকুইভ্যালেন্ট সার্কিট এবং Ceq C1 C2 C3 CN পর্যন্ত সুতরাং যদি আপনি এই উদাহরণটি নেন সার্কিটের টার্মিনাল 1 এবং 2 এর মধ্যে আপনি যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স দেখেছেন তা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটরের লোড খুঁজে বের করতে হবে এখানে আপনি যদি সার্কিটে দেখেন যে 5 মাইক্রোফ্যারাড এবং 20 মাইক্রোফ্যারাড সিরিজে রয়েছে এর মানে এটিকে একত্রিত করতে হবে যেভাবে রেজিস্টর প্যারালাল এ থাকে সুতরাং এটি 5 20 কে 5 20 দ্বারা ভাগ করলে ইকুইভ্যালেন্ট হবে কারণ এই 2টি মাইক্রোফ্যারাড এর সাথে সিরিজে রয়েছে সুতরাং এটি মূলত আপনার 25 এবং 100 হবে সুতরাং এটি 4 মাইক্রোফ্যারাড হয়ে যাবে সুতরাং 4 মাইক্রোফ্যারাড ইকুইভ্যালেন্ট হবে তার মানে এই 4 মাইক্রোফ্যারাড তারপর 6 মাইক্রোফ্যারাড এবং 20 মাইক্রোফ্যারাড প্যারালাল প্যারালাল মানে এটি শুধু একটি কম্বিনেশন সুতরাং এটি 4 মাইক্রো ফ্যারাডের সমান তাই এর প্যারালাল মানে এটি একটি কম্বিনেশন সুতরাং এটি 4 6 20 মাইক্রোফ্যারাড যা আপনার 30 মাইক্রোফ্যারাড এবং আপনি যদি এটি যোগ করেন তবে এটি এরকম হবে অতএব সেই সাথে এই 60 এবং 30 আবার এখানে সিরিজে রয়েছে সুতরাং সেই সময়ে আমাকে একটি প্যারালাল কম্বিনেশন এর জন্য যেতে হবে সুতরাং এটি 30 মাইক্রোফ্যারড হবে এবং আবার 60 এবং 30 দেখতে পাব যদি আমি এটিকে যোগ করি কারণ তারা প্যারালাল এ রয়েছে তাই তারা সিরিজে রয়েছে সুতরাং সেই সময় এটি হবে 6030 বাই 60 30 অর্থাৎ 90 তার মানে এটি আপনার 20 মাইক্রোফ্যারাড ইকুইভ্যালেন্ট হবে 20 মাইক্রোফ্যারাড যা Ceq হবে এবং এটিই উত্তর হবে এখানে যদি দেখুন এই 20 এবং 5 প্যারালাল সিরিজে আছে সুতরাং এটি 4 মাইক্রোফ্যারড হবে এখন 4 মাইক্রোফ্যারাড 6 মাইক্রোফ্যারাড এবং 20 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরের সাথে প্যারালাল ভাবে এখানে লেখা আছে এবং তাদের কম্বাইন্ড 30 মাইক্রোফ্যারাড যোগ করা হবে এখন 60 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরের সাথে সিরিজে 30 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর তাই আবার সিরিজ করার মানে হল এটি প্যারালাল ভাবে ইকুইভালেন্সের মতো একইভাবে R সিরিজের জন্য এবং ক্যাপাসিটরের জন্য এটি তৈরি করতে হবে তাই 30 60 বাই 30 60 তাই 20 মাইক্রোফ্যারাড সুতরাং এই আরেকটি উদাহরণ হল চিত্র 14 এ দেখানো সার্কিটের প্রতিটি ক্যাপাসিটর জুড়ে ভোল্টেজ নির্ধারণ করা সুতরাং এটি একটি 300 ভোল্ট এর সার্কিট এটি v1 v2 এই ভোল্টেজ এর সমস্ত ক্যাপাসিটরের ভ্যালু 20 মাইক্রোফ্যারাড 30 মাইক্রোফ্যারাড 40 মাইক্রোফ্যারাড দেওয়া হয়েছে এবং আবার এখানে 20 মাইক্রোফ্যারাড এই লুপগুলি দেওয়া হয়েছে এই 20 এবং 40 তারা প্যারালাল হয় তাহলে কখন কিভাবে 40 এবং 20 মাইক্রোফ্যারাড প্যারালাল হবে তাহলে 40 20 পর্যন্ত তাদের যোগ করলে 60 মাইক্রোফ্যারাড হয় তারপর 60 30 এবং 20 সিরিজে আছে প্রথমে তারা প্যারালাল এবং তাদের যোগ করুন 40 20 60 মাইক্রোফ্যারাড এবং তারপর 60 30 এবং 20 তারা সিরিজে রয়েছে এর মানে তাদের ইকুইভ্যালেন্ট খুঁজে বের করতে হবে সেই Ceq হবে 1C1 1C2 1C3 একটি পাওয়ার এর সমান 1 যা 10 মাইক্রো ফ্যারাড দেবে কারণ এই 2টি প্যারালাল সুতরাং তাদের ইকুইভ্যালেন্ট 40 20 60 মাইক্রোফ্যারাড এখন 20 30 এবং 60 এখানে তারা সিরিজে আছে তার মানে 1Ceq বলুন 120 130 160 তার মানে Ceq 120 পাওয়ার 160 1 এর বিপরীত তাই 1 দেওয়া হয়েছে তাই এখানে 10 মাইক্রোফ্যারড পাওয়া গেছে এখন মোট চার্জ q Ceq v কারণ এটি Ceq এবং মোট চার্জ q হবে Ceq v v 300 ভোল্ট দেওয়া হয়েছে এবং এটি 10 মাইক্রোফ্যারাড সুতরাং 10 10 থেকে পাওয়ার 6 ফ্যারাড 300 কুলম্ব তাই 3 10 পাওয়ার 3 কুলম্ব অর্থাৎ q মোট চার্জ এখন এটি আসলে 20 মাইক্রোফ্যারাড এবং 30 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরের চার্জ হবে কারণ তারা 300 ভোল্টেজ সোর্স এর সাথে সিরিজে রয়েছে সুতরাং এই মোট চার্জ q সুতরাং 20 মাইক্রোফ্যারাড এবং 30 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর সিরিজে রয়েছে যদি দেখুন 20 এবং 30 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর সিরিজে রয়েছে প্রকৃতপক্ষে আমি যা খুঁজে পেয়েছি তা মূলত ফর্ম ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর যা মোট চার্জ তবে 20 এবং 30 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর সিরিজে রয়েছে সুতরাং এটি হল যে আপনার এটি 20 চার্জ এবং 20 মাইক্রোফ্যারাড এবং 30 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর থাকবে কারণ তারা ফর্মুলা থেকে 300 ভোল্টের সোর্স q c v এর সাথে সিরিজে রয়েছে সুতরাং v1 হবে qC1 সুতরাং এটি 150 ভোল্ট এবং v2 হবে qC2 সুতরাং এটি 100 ভোল্ট হবে সুতরাং আমি যেমন v1 এবং v2 পেয়েছি যা যথাক্রমে 150 এবং 100 ভোল্ট আমাকে KVL ব্যবহার করে সহজেই v1 এবং v4 খুঁজে বের করতে হবে সুতরাং নোট করুন যে KVL প্রয়োগ করা হচ্ছে সুতরাং এখন আপনি যদি এই ইকুয়েশন এ KVL প্রয়োগ করেন তাহলে এটি ঘড়ির কাঁটার দিকে সরান সুতরাং এটি হবে v1 v2 v1 300 0 তার মানে v1 300 v1 v2 এটি v1 v2 এবং এই 2টি ক্যাপাসিটর প্যারালাল এ রয়েছে তার মানে v1 v4 কারণ এই vt প্যারালাল এ রয়েছে সুতরাং সেই হিসাবে যান তাই এটি 300 হবে সুতরাং এখানে এটি 50 ভোল্ট v1 v1 C3 এবং C৪ প্যারালাল এ রয়েছে তাই তাদের একই ভোল্টেজ সুতরাং v1 v4 50 ভোল্ট সুতরাং পরবর্তীতে t0 t 0 এর আগে চিত্র 15 এ দেখানো সার্কিটটি বিবেচনা করুন ক্যাপাসিটর C1 এ একটি ভোল্টেজ v1 100 ভোল্টে চার্জ করা হয়েছে এবং অন্য ক্যাপাসিটরের কোনো চার্জ নেই যা v2 0 যা আনচার্জ করা হয়েছে t 0 এ সুইচ বন্ধ হয়ে যাওয়ার আগে এবং পরে উভয় ক্যাপাসিটার দ্বারা স্টোরড মোট এনার্জি গণনা করে সুতরাং এই চিত্রে এটি বলে যে সুইচ বন্ধ করার আগে এই ভোল্টেজ v1 এখানে 100 ভোল্ট এবং v2 ছিল 0 ভোল্টের ক্যাপাসিটর এইটি আনচার্জড এবং সুইচ বন্ধ করার আগে গণনা করতে হবে প্রথমে মোট এনার্জি এবং সুইচ বন্ধ করার পরে মোট এনার্জি কত এখানে কিছু মজার জিনিস দেখা হবে সুতরাং প্রশ্ন হল এখানে এর আগে এই 1 মাইক্রোফ্যারাড উভয়ই 1 মাইক্রোফ্যারাড কিন্তু এখানে v1 সুইচ বন্ধ করার আগে দেওয়া ভোল্টেজ হল 100 ভোল্ট কিন্তু এখানে v2 0 সুতরাং এটির জন্য এটি অর্ধেক C1 v1 2 যেটা পাওয়ার 6 100 2 কারণ v1 এর ভ্যালু 100 দেওয়া আছে সুতরাং এর আগে আপনার প্রাথমিক স্টোর এর এনার্জি এবং সুইচসুইচ বন্ধ করার আগে অর্ধেক C1 v1 2 সুতরাং এটি 5 10 পাওয়ারে আসছে 3 জুল এবং দ্বিতীয় ক্ষেত্রে ভোল্টেজ v2 ছিল 0 তাই অর্ধেক C2 v22 0 তাই সরাসরি এটি লিখছেন তাই মোট এনার্জি w w 1 w 2 যা 5 10 থেকে পাওয়ার 3 জুল এটি হল ভ্যালু এখন এখানে ভোল্টেজ খুঁজে বের করার জিনিস এখন সুইচ বন্ধ করার পরে ভোল্টেজ এবং স্টোরড এনার্জি খুঁজে বের করার জন্য এই ফ্যাক্টটি ব্যবহার করুন যে সুইচটি বন্ধ হয়ে গেলে উপরের প্লেটের মোট চার্জ পরিবর্তন করতে পারে না এই ফ্যাক্টটি ব্যবহার করতে হবে প্রকৃতপক্ষে এটি সত্য কারণ সার্কিটের উপরের অংশ ছেড়ে চার্জের জন্য কোন পাথ নেই সুতরাং সুইচ বন্ধ হয়ে গেলে উপরের প্লেটের মোট চার্জ পরিবর্তন হতে পারে না প্রকৃতপক্ষে এটি সত্য কারণ সার্কিটের উপরের অংশ ছেড়ে চার্জের জন্য কোন পাথ নেই এখন t0 এর আগে উপরের প্লেট C1 এ স্টোরড চার্জটি q1 C1 v1 দ্বারা দেওয়া হয়েছে যা C1 হল 1 মাইক্রো ফ্যারাড সুতরাং 1 10 থেকে পাওয়ার 6 100 অর্থাৎ 100 মাইক্রো কুলম্ব হল উপরের প্লেট C1 এ স্টোরড চার্জ একইভাবে q2 এর জন্য C2 0 প্রাথমিক চার্জ C2 আসলে 0 চার্জ তাই C2 তে C2 0 প্রাথমিক চার্জ লেখা উচিত নয় আমি লিখব 0 অন্যথায় এটি একটি ভিন্ন অর্থ বহন করবে এইভাবে সুইচ বন্ধ করার পর ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সের চার্জ হয় যখন সুইচটি বন্ধ করা হয় তখন ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সের চার্জ q1 q2 যা 100 মাইক্রো কুলম্বও এর মানে হল এটি 100 মাইক্রো কুলম্ব এখন খেয়াল করুন সুইচ বন্ধ হওয়ার পর ক্যাপাসিটরগুলো প্যারালাল এ আছে মানে সার্কিটের দিকে ফিরে তাকালে সুইচ বন্ধ হয়ে যায় যখন সুইচ বন্ধ থাকে তখন এই C1 এবং C২ প্যারালাল এ থাকে এবং উভয়ই সমান এর মানে এটি হবে C1 C2 অর্থাৎ এটি 2 মাইক্রোফ্যারাড হয়ে যাবে কারণ সুইচ বন্ধ হলে উভয়ই প্যারালাল এ থাকে সুতরাং এখানে ক্যাপাসিটারগুলি প্যারালাল এবং 2 মাইক্রোফ্যারাড এর ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স রয়েছে এখন ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স জুড়ে ভোল্টেজ v eq হবে q eqCeq সুতরাং v eq 100 মাইক্রো কুলম্ব এবং Ceq 2 আপনার মাইক্রোফ্যারাড সুতরাং মাইক্রো কুলম্বের কারণে এটি মূলত 100 বাই 2 এবং এটি মাইক্রোফ্যারাড সুতরাং 10 মাইক্রো থেকে পাওয়ার 6 বাতিল করুন সুতরাং এটি 50 ভোল্ট হবে এখন প্রশ্নটি অবশ্যই সুইচটি বন্ধ হওয়ার পরে v1 v2 v eq কারণ তারা প্যারালাল এ রয়েছে সুতরাং উভয় ভোল্টেজ সমান হবে এখন সুইচ বন্ধ রেখে স্টোরড এনার্জি গণনা করুন এখন যেহেতু সুইচ বন্ধ w1 হবে অর্ধেক C1 v eq 2 এটি হবে অর্ধেক 10 পাওয়ার থেকে 6 1 10 পাওয়ার 6 50 2 তাই 125 10 পাওয়ার 3 যা জুল একইভাবে w 2 অর্ধ C1 v eq 2 এখন মোট এনার্জি w1 w2 এর এনার্জি ছিল 25 10 3 জুল তার মানে সুইচ বন্ধ হওয়ার আগে এটি ছিল 510 পাওয়ার থেকে 3 জুল কিন্তু সুইচ বন্ধ করার পরে এটি 25 10 পাওয়ারে আসছে 3 জুল তার মানে এনার্জির ভারসাম্য নেই তার মানে প্রায় 50 শতাংশ এনার্জি হারিয়ে গেছে তখন সেই এনার্জি কোথায় গেছে এই কারণেই আমি এই সমস্যাটি নিয়েছি যে এনার্জি কোথায় গেছে সুতরাং দেখুন যে সুইচ বন্ধ হওয়ার পরে স্টোরড এনার্জি সুইচ বন্ধ হওয়ার আগে ভ্যালু এর অর্ধেক সুতরাং অনুপস্থিত এনার্জি এর কি হবে কারণ 50 শতাংশ অনুপস্থিত সুতরাং কিছু প্যারাসিটিক প্রভাব আছে উদাহরণস্বরূপ একটি ক্যাপাসিটরের আরও সম্পূর্ণ সার্কিট মডেল এ এইভাবে দেখানো হয়েছে এটি C কিন্তু এর সাথে Rs Ls এবং Rp আছে কারণ কন্ডাক্টিং ফয়েল এর কিছু রেজিস্টেন্স আছে সুতরাং যদি রেজিস্ট্যান্স নিই যে ক্যাপাসিটরের প্লেটটি যেখানে পাওয়া যাচ্ছে সেখানে কন্ডাক্ট করার জন্য Rs হবে এবং ক্যাপাসিটরের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট হিসাবে অবশ্যই কিছু ম্যাগনেটিক ফিল্ড থাকতে হবে কারণ কিছু প্যারাসিটিক ইন্ডাকট্যান্সও সেখানে থাকবে যদিও সেখানে খুব কম ভ্যালু রয়েছে সুতরাং ডাইইলেকট্রিক প্যারালাল প্লেটের মধ্যে নিচ্ছে কিন্তু কিছু কন্ডিশন থাকবে কারণ কিছু Rp থাকবে যে Rp রেজিস্টেন্স এই Rp গ্রহণ করবে সুতরাং এই কারণেই এটি আসলে এখানে একটি প্যারালাল প্লেট ক্যাপাসিটরের জন্য Ls এবং Rs কেও অবহেলা করে অন্যথায় যে 50 শতাংশ এনার্জি অনুপস্থিত পাওয়া গেছে আসলে এটি এখানে প্যারাসিটিক ইনডাক্ট্যান্সে রয়েছে কারণ এটি অনুপস্থিত উপায় তার মানে কোথাও চলে গেছে মানে কোথাও এটি স্টোর করা হয় সুতরাং এটি প্যারাসিটিক ইনডাক্টেন্সের মধ্যে থাকবে তাই এই উদাহরণটি নেওয়া হয়েছে এটি আসলে একটি প্যারালাল ক্যাপাসিটরের একটি সম্পূর্ণ চিত্র কিন্তু Rs Ls এবং Rp উপেক্ষিত হবে কিন্তু শুধু এটি মাধ্যমে যান তাই আমি এটিকে একটু ধীরে ধীরে সরিয়ে নিচ্ছি সুতরাং Rs Ls Rp হল প্যারাসিটিক উপাদান

সুতরাং 05 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরের টার্মিনাল জুড়ে নিম্নলিখিত ইকুয়েশন দ্বারা বর্ণিত ভোল্টেজ সুতরাং vt হল 0 ভোল্ট সুতরাং 0 থেকে 1 সেকেন্ডের মধ্যে 0 এবং 40 ভোল্টের জন্য 0 ভোল্ট এবং 4ই থেকে পাওয়ার t থেকে 1 ভোল্টের মধ্যে 20 আপনার মধ্যে 1 এবং ইনফিনিটি t হল 1 এর বেশি তাই এই সবগুলি ক্যাপাসিটরের কারেন্ট পাওয়ার এবং এনার্জি এর জন্য এক্সপ্রেশনটি বের করার জন্য এটি এখন একটি স্কেচ b সময়ের ফাংশন হিসাবে এনার্জি কে স্কেচ করুন এবং c সময় ইন্টারভ্যালটি নির্দিষ্ট করুন যখন এনার্জি ক্যাপাসিটরে স্টোর হচ্ছে 0 থেকে 1 pdt এবং 1 থেকে ইনফিনিটি pdt ইন্টেগ্রাল গুলো মূল্যায়ন করুন এবং তাদের তাত্পর্য সম্পর্কে মন্তব্য করুন